আমরা শুরু করব সুতরাং আমরা আমাদের ভূমিকার শেষ অংশে প্রবেশ করছি এবং আমি জানি না তোমরা স্লাইড এর নামগুলি পড়তে পারছ কিনা এরা হচ্ছেন সেই ব্যক্তি যাদের আমরা এতদিনে জেনেছি নিকোলাস কোপারনিকাস থেকে শুরু করে তারও আগে ছিলেন রামন লাল এবং মানুষদের হোস্ট যেমন গ্যালিলিও হবস ডেসকার্ত এবং পাস্কাল পাস্কাল যিনি বলেছিলেন যে উপলব্ধি আমাদের মনের মধ্যে আছে এবং এটির যদি গন্ধ হয় একটি গোলাপের গন্ধ তাহলে সেটি হল সেই কণা গুলির সাথে বিক্রিয়া যেগুলি আমাদের নাকের উপর ধাক্কা দেয় এবং আমরা আসলে মূলত তার উপর ভিত্তি করে গন্ধ উপলব্ধি করছি সুতরাং আমরা দেখতে পারছি যে এখানে যুক্তির আধার রয়েছে এখন এটি যাকে তুমি এ আই এর প্রাক ইতিহাস বলতে পার এবং তুমি এই রেখাচিত্র থেকে বলতে পারো যে এই ইতিহাস 500 বছরেরও অধিক এবং এটির দুটি আধার আছে যার মধ্যে একটি হল শারীরিক দিক যা তৈরী করা কথা বলা মাথা চলন্ত মূর্তি যেগুলি মাথা নাড়তে পারে এবং এইধরনের জিনিসকে বোঝায় এবং এর আরেকটি আধার হল ইঞ্জিনিয়ারিং বা শারীরিক এবং সংকোচনের দিকটি কারণ সেখানে একটি বিশ্বাস ছিল যে এটি স্বয়ংক্রিয় ভাবে চলাফেরা করতে পারে এটির মূলত চিন্তা করার ক্ষমতাও থাকতে হবে সুতরাং তারা এটা বিশ্বাস করত যদিও এটা করা খুব কঠিন ছিল অন্য আধারটি হল তাদের বিশ্বাসটাই ছিল মনের গতিশীলতার ভিত্তি কোনো একটি সময়ে আমাদের মত জীব রা যারা সাধারণ ভাবে এই বিশ্বে থাকে এবং বিশ্বকে দেখে এবং বিশ্বাস করে আমরা যা দেখি বিশ্ব্ টি সেরকমই কিন্তুই তার পরে কোপারনিকাস এর মত কেউ আসলেন এবং তিনি বললেন যে তোমরা মনে কর যে সূর্য দিনের বেলায় পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায় কিন্তু এটি ঘটছে না যা ঘটছে তা হল যে পৃথিবী পরিক্রমণ করছে এবং এটি একটি ভ্রম তৈরী করছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে সুতরাং এই সত্যটি যে তোমরা যা দেখছ সেটি বাস্তবে সেখানে নেই এটি বাইরে আসতে শুরু করে এবং ধীরে ধীরে আমরা যা দেখি এবং আমরা যা ভাবি এর মধ্যেকার পার্থক্য টি ঘটতে শুরু করে এবং একটা সময়ে ডেকার্ত বললেন যে এখানে দুটি বিশ্ব আছে একটি হল আমাদের মনের জগৎ এবং অন্যটি হল আমাদের শরীরের এবং তার কাছে মনের দ্বৈতবাদের ধারণাটি ছিল এর পরে আমরা যখন আরো এগোলাম আমরা কান্ট এর উদাহরণ পেলাম ইউরোপের প্রভাবশালী দার্শনিক দের মধ্যে একজন হলেন ইমানুয়েল কান্ট যিনি বলেন যে আমরা এই বিশ্বকে উপলব্ধি করি আমাদের মাথার মধ্যে যে অবরোহী জ্ঞানটি আছে সেই ক্ষেত্রে এবং আমদের কাছে যে অবরোহী জ্ঞানের কাঠামো আছে তার ভিত্তিতে আমরা এই বিশ্বকে ধাঁচে আনতে পারি অবশ্যই তিনি জ্ঞানের কাঠামো এই পরিভাষাটি ব্যবহার করেন নি যেটি আমরা মূলত এখনের ধারণাতে ব্যবহার করে থাকি এবং একই সাথে আরো বেশী বাস্তবধর্মী হওয়ার জন্য যে যান্ত্রিক অদ্ভুত কল সেটি ছিল শুধুমাত্র এই ভাকুনসান হাঁসটি সুতরাং তোমাদের মধ্যে কেউ বি বি সিদেখেছ প্রত্যেক রবিবার তোমরা যদি বি বি সি দেখো তাহলে এই কোর্স এর জন্য তোমরা কিছু পেতে পার সুতরাং এই গত রবিবার বি বি সি একটি সংবাদ দেখায় যেটি ফ্রান্স এর দক্ষিণের তারা মূলত এই কথা বলা চলা ফেরা করা প্রাণীদের একটি জাদুঘর তৈরী করেছেন যেটি স্পষ্টত খুবই জনপ্রিয় এবং তুমি এদের দোকানের জানলায় রাখতে পারো ক্রেতাদের আকৃষ্ট করার জন্য এর পর এই ধরনের জিনিস গুলি এবং আমি ডিসপ্লে গুলির মধ্যে সেখানে এই ভাকুনসান হাঁসটি দেখতে পাই সুতরাং তারা বাস্তবধর্মী হচ্ছিলেন এবং এই দুটি আধার সম্পূর্ণভাবে যুক্ত হচ্ছিল এই চলন্ত প্রাণীর এবং চিন্তাশীল বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে সুতরাং উদাহরণস্বরূপ পাস্কাল যাকে আমরা এই সত্যের জন্য চিনতে পারি যে তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি গণনা করার যন্ত্র আবিষ্কার করেছিলেন অবশ্যই এটি শুধুমাত্র যোগ করতে পারত কিন্তু তা সত্ত্বেও এটি একটি গণনা করার যন্ত্র ছিল যেটি পরবর্তীকালে উন্নত হয়ে হাল্কা কোনো কিছু হয়েছিল যেটি যোগের থেকে বেশী কিছু করতে পারত এটি গুণও করতে পারত এবং এটি আরো বেশী বাস্তবধর্মী হয়ে উঠলো যতক্ষণ পর্যন্ত আমরা চার্লস ব্যাবেজে এলাম যিনি একটি যন্ত্র তৈরী করেন যেটি প্রোগ্রাম সঞ্চিত করে রাখতে পারে এবং নির্দেশ গুলিকে সেই প্রোগ্রামে চালালেন যেটি ছিল কম্পিউটার এর ধারণা যা নিয়ে আমরা মূলত এখনো কাজ করছি আমরা অ্যালেন টুরিং কেও জানলাম যিনি ইন্টেলিজেন্স স্ক্যান যন্ত্র এর বিষয়টির উপর এই তর্ক টিকে প্রকাশ করেন এবং আমরা আগে যা দেখেছি যে তিনি একটি টুরিং পরীক্ষাকরতে পারেন তিনি আরো অনেক কিছু করে ছিলেন এবং আমরা মূলত পরের দিকে তার একটি সংক্ষিপ্ত উল্লেখ করব সুতরাং তোমাদের হগেল্যান্ড এর সংজ্ঞাটি মনে করিয়ে দি এআই হল এমন যন্ত্র তৈরীর অনুসন্ধান যার নিজস্ব মন থাকবে এবং আমরা এই লেকচারের শেষের দিকে এই প্রশ্নটি করব মনটি কী এই প্রশ্নে আমরা আজকে পরের দিকে আসব তার আগে আমাদের ইতিহাসটি শেষ করে নিতে দাও সুতরাং আমরা প্রি ডিজিটাল কম্পিউটার হীরা টি দেখেছি যে যান্ত্রিক কলটি মানুষ বানাত এআই ডিজিটাল কম্পিউটার প্রকাশ্যে আসার পর কিভাবে উন্নত হয় যেটি সেই সময়েই ঘটেছিল এবং অ্যালেন টুরিং সেই সময়ে ছিলেন সুতরাং চলো আমরা এই তথ্যের অংশ দিয়ে শুরু করি যেটি বলে যে তিনি কিভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নাম টি আবিষ্কার করলেন এবং এটি ম্যাককার্থে র তৈরী একটি যন্ত্র আমি মনে করি তোমরা কোনো না কোনো ভাবে জন ম্যাককার্থে কে চেন অন্য জিনিসের মধ্যে তিনি ভাষার মর্মর ধ্বনিটি সৃষ্টি করে ছিলেন যেটি এআই আই তে বহু বছর ধরে জনপ্রিয় ছিল সুতরাং নাম গুলির ক্রেডিট ক্লাউদ শ্যানন সহ জন ম্যাককার্থে এবং মারভিন মিনসকি কে দেওয়া হয়েছিল যারা 1956 তে ডার্টমাউথ মহাবিদ্যালয়ে এই ডার্ট মাউথ বিশ্বাস নামক এই সম্মেলনের আয়োজন করেছিলেন যেখানে ম্যাককার্থে কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক যন্ত্রটি আবিষ্কার করার জন্য স্বীকৃতি দেওয়া হয় এখন অনেকেই বলেছেন যে এটি একটি সুন্দর নাম নয় তার অনুসন্ধান মূলক প্রোগ্রামিং বা মেশিন ইন্টেলিজেন্স বা এই ধরনের কোনো নাম ব্যবহার করা উচিত ছিল কিন্তু কোনো না কোনো ভাবে নামটি সেখানে থেকে গিয়ে ছিল এবং আমরা সকলেই এই ক্ষেত্র টিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে জানি সুতরাং হগেল্যান্ড উদাহরনস্বরুপ সিন্থেটিক ইন্টেলিজেন্স এই নামটির পরামর্শ দেন সুতরাং আর্টিফিশিয়াল কে তিনি সিন্থেটিক বলেন এবং তিনি এই তুলনাটি উদাহরণস্বরূপ মুক্তোর সাথে করেন এখন তোমার কাছে আসল মুক্ত আছে এবং আমাদের কাছে কৃত্রিম মুক্ত যেটি মূলত নকল কিন্তু তোমার কাছে সাংশ্লেষিক মুক্তোও আছে যেগুলি নকল নয় কিন্তু মানুষের দ্বারা তৈরী মুক্ত সুতরাং এই সম্মেলনটি আয়োজিত হয়েছিল এবং এর চার্টারটি ছিল যে 2 মাস ধরে দশ জন মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অধ্যয়ন করবেন সুতরাং নামটি সেখানে দেওয়া ছিল এই অনুমানের উপর ভিত্তি করে যে শেখার যেকোনো দৃষ্টিকোণ বা ইন্টেলিজেন্স এর যে কোনো বৈশিষ্ট্য নীতিগত ভাবে এতটা স্পষ্টভাবে বর্ণনা করা যায় যে একটি যন্ত্র দিয়ে তার অনুকরণ করানো যায় সুতরাং সব কেন্দ্র বা জোর ছিল এর উপর যে যখন আমরা কোনো বুদ্ধিমান আচরণের কথা বলছি এটি এমন কিছু যা আমরা খুব বিস্তারিত আলোচনা দিয়ে বর্ণিত করতে পারি এবং যদি তোমরা এটি করতে পারো তাহলে আমরা একটি যন্ত্র কে দিয়েও মূলত এটি করাতে পারি এর পিছনে এই ধারণাটিই ছিল সুতরাং কারা ছিলেন এই ব্যক্তিরা যারা এগুলি আয়োজিত করেছিলেন আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব তোমাদের মধ্যে যারা এর ইতিহাসে আগ্রহী তারা এই দুটি বই দেখতে পারো যার কথা আমি আগে উল্লেখ করেছি এবং এই একটি বই যেটি যন্ত্রের চিন্তা করার কথা বলে সেটি হল যা ডার্থ মাউথ সম্মেলনের পুরো অধ্যায়টি বর্ণিত করে এবং আরেকটি বই হল জন হগেল্যান্ড এর যেটি হল এআই দ্য ভেরি আইডিয়া যেটি হল বস্তুর সব থেকে দার্শনিক দিক আমরা সেটি তে মূলত একটু পরে ফিরে আসব সুতরাং কারা ছিলেন এই সম্মেলনের আয়োজক আমরা আগে বলেছি যে জন ম্যাককার্থে ছিলেন উনি সেই সময়ে ডার্টমাউথ এর সহ অধ্যাপক এবং উনি অনেক কিছু করেছিলেন সুতরাং এই মানুষ গুলি তাদের এই পথে এআই এর জন্য কোনো না কোনো ভাবে এত অবদান রেখে গেছেন যে এটি এখানে তালিকা ভুক্ত করা সহজ নয় তারা ছিলেন সিকলেই খুব সক্রিয় ব্যক্তি ম্যাককার্থে লিস্প উদ্ভাবিত করেছিলেন তিনি সিচুয়েসানাল ক্যালকুলাস বলে কিছু সৃষ্টি করেছিলেন যা আমরা এই কোর্স এ কোর্সদেখতেও পারি বা নাও দেখতে পারি তাকে আলফা বিটা অ্যালগরিদম উদ্বাবনার জন্যেও স্বীকৃতি দেওয়া হয়েছে যা আমরা এই কোর্স এ কিছু পরে দেখব এবং উনি লজিক এবং সাধারণ বুদ্ধির শ্রবণের উপর মূলত অনেক কাজ করেছেন যা আমরা পরে যদি আসতে পারি এই বিষয়ে তাহলে দেখব এই বিষয়ের একমাত্র্ ব্যক্তি মারভিন মিনসকি যিনি এখনো জীবিত তিনি হওয়ারড এর একজন নিম্নপদস্থ ছিলেন এবং তিনি ও ম্যাককার্থে একত্রে এম আই টি তে এম আই টি ল্যাব স্থাপিত করেন এবং তোমরা ইতিহাসের অংশ গুলিতে দেখবে যে এআই এর অধিকাংশ কাজই ইউ এস এর এবং ইউরোপের কিছু স্থানে কেন্দ্রিত ছিল এবং এটি এরকম ছিল না যে সবাই সব জায়গায় এআই এর উপর কাজ করছিলেন সুতরাং এম আই টি ল্যাবছিল সিএমইউ তে এটি আরেকটি জায়গা স্ট্যানফোর্ড এ এবং মূলত ইউরোপের কিছু জায়গায় সুতরাং মিনসকি তার ফ্রেম এর ধারণার জন্য খুব পরিচিত ছিলেন যেটি ছিল আন্তঃসংযুক্ত উপাদান এর মধ্যে জ্ঞান কে কাঠামো ভুক্ত করা এবং এটি মূলত আমরা যাকে অবজেক্ট প্রোগ্রামিং বলে থাকি তার অগ্রদূত তিনি সোসাইটি অফ মাইন্ড বলে একটি খুব প্রভাবশালী বইও লেখেন এবং খুব সম্প্রতি ইমোশন মেশিন বলে মূলত আরেকটি বই লেখেন এর পরে কেউ একজন নির্দিষ্ট করেছিলেন যে যন্ত্রেরা অনুভূতি প্রকাশ করতে পারে না সুতরাং তোমরা ওই বইটি দেখতে পারো আরেকজন ব্যক্তি ছিলেন রচেস্টার যিনি এই আইবিএম 701 এর উদ্ভাবক বা সৃষ্টিকর্তা যেটি সেই সময়ের সব থেকে শ্রেষ্ঠ যন্ত্র ছিল তিনি সেই যন্ত্রটির জন্য প্রথম প্রতীকী ভাষান্তর লিখেছিলেন তিনি আরসিস স্যামুয়েল কে চেকার গেম এর প্রোগ্রাম লেখাতে তাত্ত্বাবধনা করেছিলেন যেটি নিয়ে আমরা খানিক পরে আলোচনা করব এটি মূলত এআই এর পূর্বের সফলতার মধ্যে একটি এখন এটি দেখা গেল যে স্যামুয়েল এর প্রোগ্রাম Samuel's programছিল একটি শেখার প্রোগ্রাম এবং স্যামুয়েল এর লক্ষ্যই ছিল শেখানোর তিনি দেখতে চেয়েছিলেন যে কম্পিউটার রা কী করে শিখতে পারে এবং তার প্রোগ্রামটি মূলত যত খেলতে লাগলো তত উন্নত হতে থাকলো এবং এটি মানুষের মধ্যে খানিকটা ভয়ের সৃষ্টি করল যে একটি যন্ত্র আমাদের থেকে উন্নত হয়ে যাবে আমাদের থেকে বেশী শক্তিশালী হয়ে যাবে এবং এই ধরনের জিনিস আমরা এই বিষয়ে পরে ফিরে আসব যখন আমরা এই চেকার এর প্রোগ্রাম সম্পর্কে কথা বলব এবং অবশেষে ক্লাউড শ্যানন আমরা সকলে ক্লাউড শ্যানন এর কথা জানি তার তথ্যের তত্ত্বের জন্য তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি মিনসকি এবং ম্যাককার্থে কে যখন তারা স্নাতক এর ছাত্র ছিলেন ইন্টার্ন হিসাবে নিযুক্ত করেছিলেন এবং সেখানেই তাদের এই সম্মেলন টিকে একসাথে করার ভাবনাটি আসে যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে এই নতুন জিনিসটির কথা বলবে কিন্তু কিছু ব্যক্তি ছিলেন যারা মূলত এই সম্মেলনের মূল আকর্ষণ হয়ে উঠেছিলেন সুতরাং প্রথমে আমরা দেখেনি যে তারা কে ছিলেন তাদের নাম গুলি আমরা হয়ত আগে উল্লেখ করেছি হার্বার্ট সাইমন এবং অ্যালেন নেবেল এবং পামেলা ম্যাককোডাক তাদের সম্বন্ধে বলেছিলেন যে তারা কার্নেজি টেক এ Carnegie Techকর্মরত দুজন অস্পষ্টভাবে পরিচিত ব্যক্তি সেই সময়ে কার্নেজি মেলন ইউনিভার্সিটি ছিল না এটি পরবর্তীকালে সিএমইউ হয় সেই সময়ে এটি ছিল কার্নেজি টেক এ Carnegie Techএবং রান্ড যারা এই ডার্টমাউথ সম্মেলনে নিমন্ত্রিত ছিলেন এবং তিনি যা লেখেন যে প্রায় একটি অনুচিন্তার মত এবং তারা হলেন সেই ব্যক্তি যারা এই সম্মেলনে একটি বড় প্রভাব ফেলেছিলেন কারণ তারা জেসি সাও JC Shawএর সাথে যিনি সেই সময়ে রান্ড এ ছিলেন লজিক লিস্ট নামের এই প্রোগ্রামটি নির্মাণ করেছিলেন বা লিখেছিলেন এটি একটি যুক্তিপুর্ণ যুক্তি তর্কের যন্ত্র একটি উপপাদ্য প্রমাণের যন্ত্র এটি গণিতে উপপাদ্য প্রমাণ করত এটিকে সংক্ষেপে এল টি বলা হত সুতরাং তারা এর সম্পর্কে বলেন যে এটি ছিল প্রথম যন্ত্র যেটিকে মূলত ইচ্ছাপূর্বক মানুষের সমস্যা সমাধানের দক্ষতা র অনুকরণ করার জন্য তৈরী করা হয়েছিল সুতরাং সাইমন এবং নেবেল মানুষের এই সমস্যা সমাধান করতে পারা নিয়ে ভীষণভাবে প্রাভাবিত ছিলেন কারণ আমরা এক প্রকার বুদ্ধিমান জীবের উদাহরণ আমরা এক প্রকারের চিন্তাশীল প্রাণী যদি তোমরা যন্ত্র না বলতে চাও যারা খুব কার্যকরীভাবে এই বিশ্বে কাজ করে এই সমস্যা সমাধান করা এবং এর সাথে থাকা ইত্যাদি এবং তিনি হিউম্যান প্রবলেম সলভিং বলে একটি বই লেখেন যেটি পরে মূলত খুব প্রভাবশালী হয়ে ওঠে এখন এই প্রোগ্রাম লজিক তত্ত্ব গুলি প্রচুর উপপাদ্য প্রমাণ করতে শুরু করে দেখো রান্ড এর সব জ্ঞানকে আনুষ্ঠানিক করার অনুশীলন টির উপর কাজ করতে শুরু করেন এবং তারা বলেছেন যে আমরা গণিতে যা করতে পারি এটি তাকে একটি কাগজের টুকরোতে নামিয়ে দিতে পারে তাদের এই বৃহত স্বপ্নটি 1931 এ কুর্ট গডেল এর মাধ্যমে ভেঙ্গে যায় যখন টেনে আসেন এবং প্রমাণ করেন যে তুমি শক্তিশালী হতে পারো না তোমরা যথেষ্ট শক্তিশালী যুক্তির সিস্টেম তৈরী করতে পারো না যেটি একাধারে স্থিরও সুতরাং হয় তোমরা খুব শক্তিশালী হতে পার অর্থাৎ খুব ভাবপূর্ণ যে তুমি সব বিষয়ে কথা বলতে পারো অথবা তুমি স্থির হতে পারো কিন্তু একই সময়ে দুটি হতে পারো না এবং তিনি দেখিয়েছিলেন যে এটি হল এমন একটি জিনিস যেটি সবসময় অনুসরণ করবে যদি তুমি একটি শক্তিশালী সিস্টেম তৈরী করতে চাও এবং তোমাদের মধ্যে কেউ কেউ হয়ত জানো যে তার তর্ক গুলি মূলত আত্ম প্রসঙ্গে এবং স্বয়ং কে নাকচ করার বাক্য গুলির উপর কেন্দ্রিত ছিল সুতরাং আমি মিথ্যা কথা বলছি বা এই নাপিতের গল্প যাকে নিয়ে রাসেল খুব চিন্তিত ছিলেন যে যদি এরম কোনো গ্রাম থাকে যেখানে এই নিয়ম থাকে যে যে ব্যক্তিরা নিজের দাঁড়ি কামান না তার দাঁড়ি নাপিত কামিয়ে থাকে এই ধরনের বাক্য এর পরে মূলত এই প্রশ্ন আসে যে নাপিতের দাঁড়ি কে কামায় কারণ নাপিতটি যদি নিজের দাঁড়ি কামায় তাহলে সে তার দাঁড়ি কামিয়ে নিচ্ছে অতএব সে নিজের দাঁড়ি কামাতে পারবে না সুতরাং এই ধরনের ধাঁধা গুলি আত্ম প্রাসঙ্গিক বাক্য থেকে আসে এবং কুর্ট দেখান নি যে যেকোনো ফর্মাল সিস্টেম যেটি যথেষ্ট ভাবাবেগ পূর্ণ সেটি অস্থির হবেই যার অর্থ হল আমরা যদি উচ্চ ক্রমের লজিক গুলি অধ্যয়ন করতে চাই তাহলে সেগুলি কখনই একই সময়ে স্থির এবং সম্পূর্ণ হতে পারে না আমরা এই বিষয়টিতে অন্য কোনো সময়ে আসব সুতরাং এই সহজ লজিক বা প্রথম ক্রমের লজিক বা প্রেডিকেট লজিক আমাদের জন্য ভালো ছিল এবং প্রথম ক্রমের লজিক কে আমরা প্রোগ্রামে যা করি মূলত তা সবই ধরে রাখতে দেখা যায় সুতরাং আমাদের প্রোগ্রাম আমরা যা কিছু এই প্রোগ্রামে প্রকাশ করি তা মূলত কিছু অর্থে ধারাবাহিকভাবে করতে পারি এখন এল টি বলে এই প্রোগ্রামটি এই প্রিন্সিপিয়া মাথেমেটিকা তে উপস্থিত কিছু ক্ষুদ্র এবং মার্জিত প্রমাণ তৈরী করে এটি বারবার রাসেল এবং হোয়াইট হেড এর Whitehead's বই এবং স্পষ্টতই গল্পটি এরম ভাবে যায় আমি জানি না যে এটি সত্য কী না কিন্তু স্পষ্টতই প্রতীকী লজিক এর পত্রিকা বা লজিক এর পত্রিকা বা এই ধরনের কিছু এই পেপার টি গ্রহণ করতে অস্বীকার করে কারণ এটি একটি কম্পিউটার প্রোগ্রাম দ্বারা সহ রচিত ছিল আমি জানি না যে এই গল্পটি সত্যি কী না কিন্তু তুমি মূলত এটিকে কোথাও পেতে পারো সুতরাং চল আমরা প্রথমে সাইমন এবং নেবেল এর সম্পর্কে কথা বলি সাইমন একজন বহুমুখী ব্যক্তি ছিলেন যা তোমরা উইকিপিডিয়া থেকে নেওয়া এই উদ্ধৃতি তে দেখতে পারছ তিনি একজন রাজনৈতিক বিজ্ঞানী অর্থনীতিবিদ সমাজবিজ্ঞানী মনোবিদ এবং অধিকাংশে সি এম ইউ এর একজন অধ্যাপক ছিলেন যার গবেষণা জ্ঞানীয় মনোবিজ্ঞান জ্ঞানভিত্তিক বিজ্ঞান কম্পিউটার বিজ্ঞান জন প্রশাসন অর্থনীতি ইত্যাদি ক্ষেত্র গুলিতে বিস্তৃত ছিল তিনি এর পরে অর্থনীতি তে নোবেল পুরস্কার পান এবং তার দীর্ঘ দিনের সহকারী ছিলেন অ্যালেন নেবেল তার থেকে 10 বছরের ছোটো এবং তারা মূলত অনেক গুলি সহযোগী কাজ করেছিলেন সুতরাং অ্যালেন নেবেল আইপিএল এর জন্য এই ভাষাটি সৃষ্টি করেছিলেন যাতে এলটি বাস্তবায়িত হয়েছিল এদের বিষয়ে আমরা আরো কিছু জানব কারণ তারা আমাদের এমন কিছু দিয়েছেন যার উপর ভিত্তি করে আমরা আমাদের কাজ করি সুতরাং তারা সি এম ইউ তে মুখ্য ব্যক্তিত্ব ছিলেন এবং তারা জেনারেল প্রবলেম সলভার নামক এই প্রোগ্রামটি লেখেন যেটি মানব সমস্যা সমাধানের উপর ভিত্তি করে ছিল এবং কিভাবে মানুষ অনুসন্ধান কে কাজে লাগিয়ে সমস্যার সমাধান করতে পারে আমরা এই সাধারণ সমস্যা সমাধানের ধারণাটি দেখব এই ধারণাটি হল বিশ্লেষণের মাধ্যম যেটি হল অনুসন্ধান এর অভিমত আমরা এটি এই কোর্স এর পরের দিকে দেখব তাদের কাজ মূলত এ আই এর তথ্য প্রসেসিং এর ধারণাটির উপর জোর দেওয়ার জন্য কাজ করত যার অর্থ হল যে যদি তোমরা একটি ইন্টেলিজেন্ট সিস্টেম তৈরী করতে চাও তাহলে এটি তথ্য প্রসেসিং করার জন্য যথেষ্ট এই প্রচেষ্টার একটি বিরোধী তথ্য হিসাবে বলা হয়েছিল যে আমরা সিস্টেমকে নিচ থেকে উপরের দিকে তৈরী করব আমরা উপাদান গুলিকে একত্রিত করব যা ইন্টেলিজেন্ট সিস্টেম কে তৈরী করবে ইত্যাদি এবং অবশেষে তারা ইন্টেলিজেন্ট হবে উনি বলেছিলেন আমাদের এটি করার প্রয়োজন নেই তোমরা তথ্যের স্তরে কাজ করতে পারো বা কিছু ব্যক্তি যাকে জ্ঞানের স্তর বলে থাকেন এবং ইন্টেলিজেন্ট সিস্টেম তৈরী করতে পারো এবং সি এম ইউ থেকে আসা বিষয় গুলির মধ্যে একটি সি এম ইউ থেকে আসা অনেক বিষয় গুলির মধ্যে একটি হল সোর বা যাকে জ্ঞানভিত্তিক স্থাপত্য বলা হয় তোমরা এটিকে ডাউনলোড করতে পারো এবং কোনো ভালো অ্যাপ্লিকেশন তৈরী করার জন্য ব্যবহার করতে পারো সুতরাং এই সব বিষয় যা নিয়ে আমরা কথা বললাম সেটি এই এ আই এর স্থাপত্য বা যা এ আই এর জন্য প্রয়োজন তার সম্পর্কে সুতরাং তোমাদের এই বাস্তবিক প্রতীকী সিস্টেমের একটি ধারণা আছে এবং একটি প্রতীক হল যা আমরা বুঝি যা অন্য কিছুকে নির্দেশ করে সুতরাং প্রতীক অন্য কিছুকে নির্দেশ করে তোমরা যদি 7 এই অঙ্কটি লেখ তাহলে এটি 7 সংখ্যা কে নির্দেশ করবে অবশ্যই এটি সংখ্যা 7 নয় এটি 7 সংখ্যা কে নির্দেশ করছে এবং আমরা এটিকে অন্য স্ক্রিপ্ট এ অন্য ভাবে লেখা থাকতে দেখব একটি প্রতীকী সিস্টেম হল প্রতীকের সমূহ সুতরাং উদাহরনস্বরুপ একটি ডেটা স্ট্রাকচার বা ইংরাজী ভাষা র শব্দ বা মূলত একটি গানের স্বরও সুতরাং তোমরা এদেরকে একসাথে করো এবং একটি প্রতীক সিস্টেম পাও সুতরাং তোমাদের কাছে বর্ণমালা আছে এবং এটি প্রতীক দিয়ে তৈরী এবং তুমি এই বর্ণমালার জিনিস গুলিকে একসাথে কর এবং আমরা একটি প্রতীক সিস্টেম পাচ্ছি এবং বাস্তব প্রতীক হল এমন একটি জিনিস যেটি নীতি মেনে চলে যেমন পদার্থবিদ্যার নীতি সুতরাং কিছু অর্থে যদি তোমরা এই নীতি গুলি বা নিয়ম গুলি হেরফের করতে পারো তাহলে তারা বাস্তবিক তারা সেই অর্থে বাস্তবিক যে এদের নীতি অনুসারে হেরফের করা যায় সুতরাং তোমরা অ্যালগরিদম বা অন্য কিছু নিতে পার উদাহরনস্বরুপ লং ডিভিশন পদ্ধতি ইত্যাদি যে গুরুত্বপূর্ণ বিবৃতিটি তারা করেছিলেন সেটি বাস্তবিক প্রতীক সিস্টেম অনুমান বলে পরিচিত এটি বলে যে একটি বাস্তবিক প্রতীক সিস্টেম এর প্রয়োজনীয় এবং পর্যাপ্ত উপায় গুলি রয়েছে ইন্টেলিজেন্ট ক্রিয়া গুলি করার জন্য সুতরাং তারা বলছেন যে যা আমাদের প্রয়োজন আমাদের পরিভাষায় এই ইন্টেলিজেন্ট সিস্টেম তৈরী করার জন্য যা আমাদের প্রয়োজন সেটি হল ডেটা স্ট্রাকচার বা ঠিক অ্যালগরিদম সৃষ্টি করার ক্ষমতা যা এই ডেটা স্ট্রাকচার থেকে কাজ করবে তোমার মূলত এ ছাড়া আর কিছুই লাগছে না এই মূল পরিকাঠামো টিই তোমাদের প্রয়োজন সুতরাং এছাড়া উদাহরণস্বরূপ রজার পেন যিনি মনে করেন যে মানব মনের এক ধরনের পদার্থবিদ্যা আছে যেটি ঘটে চলেছে এবং যার প্রতিলিপি আমরা করতে পারি না এই স্লট এর কোনো কিছুই পুনঃস্থাপিত করতে পারি না যদি তোমরা তথ্য প্রসেসিং কর যার অর্থ হল তোমরা যদি প্রতীক সিস্টেম এর উপর সু বর্ণিত অ্যালগরিদম ব্যবহার কর তাহলে ইন্টেলিজেন্ট আচরণ সৃষ্টি করতে পারো সুতরাং এটি প্রতীক এআই বা ক্লাসিকাল এআই হিসাবে পরিচিত ক্লাসিকাল এআই এই নীতি মেনে চলে যে ইন্টেলিজেন্স সিস্টেম নির্মাণ করার এটি একটি উপর নিচে সাজানোর দিক সুতরাং তুমি একটি ডেটা স্ট্রাকচার সৃষ্টি করবে এবং অ্যালগরিদম পছন্দ করবে এবং তুমি ইন্টেলিজেন্স সিস্টেম টি উত্পন্ন করবে হগেল্যান্ড এটিকে মূলত গুড ওল্ড ফ্যাশন এ আই বলে থাকেন সুতরাং প্রথম সিম্বলিক ক্লাসিকাল এআই হিসাবে আমাদের কাছে আছে যাকে তিনি সাব সিম্বলিক সিস্টেম বা সংকেত স্তরের সিস্টেম মানব মস্তিষ্কের মত সিস্টেম যেটি একটি নির্দিষ্ট স্তরে কাজ করে যেখানে তথ্য গুলি প্রতীক এ সংকলিত নেই সুতরাং উদাহরনস্বরুপ তুমি যদি একটি নিউরাল নেটওয়ার্ক এ দেখো তাহলে দেখবে যে এটি অনেক নোড বা অনেক নোড সংগ্রহ করা প্রান্ত দিয়ে তৈরী এবং এই প্রান্ত গুলির মান আছে যেগুলি মূলত সংখ্যা আমরা যাকে ওজন বলে থাকি এবং সব কিছু যা এই নিউরাল নেটওয়ার্ক টি জানে সেটি মূলত এই ওজন হিসাবে সংকলিত হয়ে আছে আমাদের কাছে এটির কোনো অর্থ ছিল না সেই অর্থে এটি একটি প্রতীক নয় একটি প্রতীকের কোনো কিছু কে নির্দেশ করা আবশ্যক অন্য দিকে আমি যদি একটি প্রোগ্রাম লিখি যার মধ্যে আমরা চলরাশি হিসাবে x কে পাই যেটি ধরে নাও স্থান a থেকে স্থান b এর দূরত্ব কে নির্দেশ করছে তখন এটি একটি প্রতীক কারণ এটি কোনো কিছুকে নির্দেশ করছে সুতরাং প্রতীক এ আই বা ক্লাসিকাল এ আই স্পষ্ট উপস্থাপনা নিয়ে এবং সেই উপস্থাপনাতে কাজ করা অ্যালগরিদম নিয়ে চিন্তা করে এবং আমরা এখানে এটাই অনুসরণ করার চেষ্টা করছি সুতরাং আমরা এই স্যামুয়েল এর চেকার প্রোগ্রাম এর Samuel's Checkers Programউল্লেখ করেছি যেটি এই ডার্টমাউথ সম্মেলনের একজন প্রতিযোগী দের মধ্যে একজন এবং তার অবদান হল এই চেকার খেলার গেম এবং তিনি এটি এই আইবিএম 701 এ লিখেছিলেন এবং আমি যা আগে বলেছি যে তার লক্ষ্য ছিল কম্পিউটার কে শেখানোর এই পদ্ধতি কে জানা তার ধারণা ছিল যে যদি কম্পিউটাররা শিখতে পারে তাহলে এই শ্রমসাধ্য প্রোগ্রামিং গুলি করার প্রয়োজন হবে না এবং যখন তিনি বলেছেন শ্রমসাধ্য তিনি সেটি প্রকৃত অর্থেই বলছেন কারণ তখনকার দিনে আমাদের কাছে এই উচুঁ স্তরের ভাষা গুলি ছিল না যেগুলির সাথে তোমরা এত সহজ এখন তোমাদের কাছে অ্যাসেম্বলি ভাষা আছে এবং হয়ত তোমাদের কাছে সেই সময়ে ফোর টাইম রান ডিভাইস ছিল আমি নিশ্চিত নই যন্ত্রের সূচীটি ডার্টমাউথ সম্মেলনের কিছু আগে ছিল সুতরাং প্রোগ্রামিং সেই সময়ে খুব শ্রমসাধ্য ছিল এবং স্যামুয়েল বলে ছিলেন যে যদি তুমি কোনো ভাবে যন্ত্রকে শেখাতে পারো তাহলে আমাদের মূলত কোনো প্রোগ্রাম থাকছে না এবং তোমরা জানো যে এটি একটি ভীষণ আকর্ষণীয় এবং প্রলোভন যুক্ত ধারণা যে তুমি একটি সিস্টেম তৈরী করছ এবং এটি শিখে নেবে এবং দক্ষ হয়ে যাবে এবং অবশ্যই আজকে আমাদের একটি সমৃদ্ধ মেশিন লার্নিং সম্প্রদায় আছে সুতরাং তার চেকার্স প্রোগ্রাম স্যামুয়েল খুব শ্রেষ্ঠ চেকার্স খেলোয়াড় ছিলেন না তিনি একজন কম্পিউটার বৈজ্ঞানিক ছিলেন কিন্তু গল্প আছে যে তিনি এই প্রোগ্রামটি লেখেন এবং এটি আরো আরো এবং আরো ভালো হতে থাকে এবং অবশেষে এটি নিজের সৃষ্টিকর্তা হয়ে ওঠে তোমরা জানো যে এই সময়ে যখন ব্যাবেজ এই যন্ত্রটি তৈরী করছিলেন এবং আমরা উল্লেখ করেছি যে তার সহায়ক কর্মী দ্য কাউন্টেস অফ লভলেস যিনি লর্ড বায়রন এর কন্যা ছিলেন এবং তার একজন বন্ধু ছিলেন পিটার শেলি এবং পিটার শেলি এর হয়ত স্ত্রী ছিলেন মেরি শেলি যিনি ফ্রান্কেনস্টাইন নামের এই উপন্যাসটি লেখেন এবং এই উপন্যাসটি ছিল আমি ঠিক জানি না তোমরা এর কথা শুনেছ কিনা কেউ হয়ত পড়েও থাকবে এটি ছিল একটি কৃত্রিম প্রাণীর সম্পর্কে মানুষ কৃত্রিম প্রাণীদের প্রতি আকৃষ্ট হত সুতরাং এই উপন্যাসটি ভেক্টর ফ্রান্কেনস্টাইন নামের একটি কৃত্রিম প্রাণীর সম্বন্ধে ছিল যেটি একজন ডাক্তার তৈরী করেছিলেন এবং সেটি অবশেষে একটি দৈত্য তে পরিণত হয় এবং তোমরা হয়ত জানবে যে এই ডাক্তার কে ধ্বংস করে সুতরাং এই সম্পূর্ণ ধারণাটি যে যন্ত্র বুদ্ধিমান হয়ে যাবে এবং সব ক্ষমতা পেয়ে যাবে এবং আমাদের মেরে ফেলবে এটি দীর্ঘ দিন ধরেই ছিল সুতরাং তোমরা ম্যাট্রিক্স সিনেমাটি দেখেছ সুতরাং এটি এরকমই একটি সিনেমা গুলির মধ্যে ছিল এবং এটি ম্যাট্রিক্স এ পরে ফিরে এসেছিল অন্য কারণে সুতরাং এটি একটি উত্সাহ ব্যঞ্জক সিনেমা সুতরাং ম্যাট্রিক্স এর একটি বিষয় যা আমি মনে করি যে এই যন্ত্র গুলি মূলত মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল সুতরাং তুমি এই সিনেমাটি দেখার সময় সব সময় এটা অনুভব কর না সুতরাং 1940 এর কোনো সময়ে আইজাক আইসিমভ যিনি একজন কল্প বিজ্ঞানের লেখক ছিলেন তিনি তথাকথিত রোবটিক্স এর নীতি গুলি উপস্থাপিত করেন যেটি খুব জনপ্রিয় হয়েছিল এটি চারিদিকে সব মানুষকে আকৃষ্ট করেছিল তিনি এটিকে একটি ছোট কাহিনীর অংশ হিসাবে লিখেছিলেন যার নাম ছিল রান অ্যারাউন্ড যেটি তিনি 1942 এ লিখেছিলেন সুতরাং তিনটি নীতি ছিল যা আইজাক আইসিমভ বলেছিলেন নীতি হল এই অর্থে নিউটন এর নীতির Newton's Lawমত নয় যা আমরা আবিষ্কার করি যে বাস্তব মেনে চলছে কিন্তু এটি মূলত মানুষের তৈরী নীতিগুলির মত যেমন সংসদের আইন ইত্যাদি সুতরাং উদাহরনস্বরুপ আমাদের সংসদ একটি নীতি বানাচ্ছে যে তারা মূলত আরটিআই এর অন্তর্গত থাকবে না অতএব মূলত এই ধরনের নীতি সুতরাং তার নীতি গুলি ছিল এই তিনটি নীতি যে একটি রোবট একজন মানুষকে আহত করবে না এটি ছিল প্রথম নীতি অর্থাৎ মানব জাতিকে রক্ষা করা একটি রোবটকে সব সময় এই ভাবে তৈরী করা উচিত যাতে এটি মূলত কোনো মানুষকে কখনো আহত না করে দ্বিতীয়ত এটি সব সময় মানুষকে মেনে চলবে যদিনা এটি প্রথম নীতিকে লঙ্ঘন করে সুতরাং আমি যদি রোবট টি তৈরী করি এবং সেটিকে বলি একজন মানুষ এর ক্ষতি করতে তাহলে রোবট টির সেটি মানলে হবে না এবং তৃতীয়ত এটির এই পুরাতন অস্তিত্ব টিকে রক্ষা করতে হবে যত ক্ষণ না এটি প্রথম দুটি নীতিকে লঙ্ঘন করছে সুতরাং এই সব কিছু মানুষের কল্পনা ছিল কারণ মানুষের ভয় ছিল যন্ত্র তাকে নিয়ন্ত্রণ করবে ইতিমধ্যেই তারা 4500 বছর আগে কথা বলা চলন্ত মাথার কথা জেনে এসেছে যা নিয়ে তাদের ধারণা ছিল যে এটি চিন্তা করে সুতরাং দাবা আমরা জানি যে অনেক কারণে কম্পিউটার বৈজ্ঞানিকদের একটি আকর্ষণীয় বিষয় ছিল যখন থেকে কম্পিউটার এর উদ্ভাবনা হয়েছে সুতরাং চলো আমরা প্রথমে দাবার দ্রুত ইতিহাসটি দেখে নি এবং তার পরে আমরা বাকি কম্পিউটিং জগতের ইতিহাসটি দেখব মন কি এবং ইত্যাদি প্রশ্নে ফিরে আসার আগে সুতরাং তোমরা এখানে এই নাম গুলি দেখতে পারছ এবং এই সব উপকরণ গুলি উইকিপেডিয়া থেকে নেওয়া সুতরাং তোমাকে শুধু উইকিপেডিয়া র কম্পিউটার চেস এ যেতে হবে এবং তুমি এই টাইমলাইন টি দেখবে বা এর কিছু অংশ দেখতে পাবে সুতরাং ক্লাউড শ্যানন প্রোগ্রামিং এ কম্পিউটার ফর প্লেয়িং চেস এই পেপার টি লেখেন টুরিং একটি পেপার তৈরী করেন অ্যালগরিদম এর উপর এটি করার জন্য ম্যাককার্থে আল্ফা বিটা র অ্যালগরিদম উদ্ভব করেন যা আমরা পড়ব কিন্তু অন্য ব্যক্তিরাও কিছুর উদ্ভাবনা করেছিলেন বলে মনে করা হয় এমনকি মূলত স্যামুয়েল বার্নস্টাইন আলেক্স যিনি এক সময় আইবিএম এ কর্মরত ছিলেন তিনি প্রথম অ্যাকচুয়াল প্রোগ্রামটি লেখেন যেটি দাবা খেলতে পারত যেটি দাবার একটি সম্পূর্ণ প্রোগ্রাম খেলতে পারত এর পরে ম্যাকহ্যাক 6নামে একটি প্রোগ্রাম যেটি বিম লেট এর তৈরী এটি ছিল প্রথম প্রোগ্রাম যেটি মূলত একজন মানুষকে দাবার টুর্নামেন্ট এ হারিয়েছিল সুতরাং আমরা আগে ডেভিড লেভি র কথা উল্লেখ করেছি যিনি 1968 তে এই শর্ত রাখেন যে কোনো যন্ত্র এটিকে 10 বছরেও পরাজিত করতে পারবে না এবং 2008 এ মূলত তিনি লভ এন্ড সেক্স উইথ রোবট বলে একটি বই লেখেন আমি বলতে চাইছি যে তিনি মেশিন ইন্টেলিজেন্স এর ক্ষমতার এক ভাগ থেকে অন্য ভাগে পৌঁছে গেছিলেন যে তারা আমাদের মানব সঙ্গী র মত হতে পারে 1970 এ আমেরিকার কম্পিউটার চেস চ্যাম্পিয়নশিপ টি শুরু হয়ে ছিল 1974 এ ক্যায়সা নামের একটি প্রোগ্রাম যেটি ইউএসএসআর এর কোথাও থেকে প্রথম চেস চ্যাম্পিয়নশিপ টি জিতে ছিল এবং এই ছোট মাইক্রো কম্পিউটার সাবজেক্ট টি 1977 এ দাবা খেলতে শুরু করে সুতরাং সেটি ছিল শুরুর দিকের বছর গুলি এর পরে 70 এর পরের দিকে এটি উন্নত হতে শুরু করে সুতরাং চেস 46 chess 46 নামের এই প্রোগ্রাম টি প্রধান চেস টুর্নামেন্ট এ ভালো প্রদর্শন করে 1978 এ ডেভিড লেভি 47 নামের একটি প্রোগ্রাম কে পরাজিত করে শর্তটি জিতে যান 1980 তে ফ্রেডকিন পুরস্কার বলে একটি পুরস্কার স্থাপিত হয় যেটি 100000 ডলার এর ছিল 1980 তে একজন মুখ্য বিশ্ব চ্যাম্পিয়ন কে পরাজিত করার জন্য এটি বেশ বড় রাশির অর্থ ছিল ক্রেভ ব্লিত্জ নামের একটি প্রোগ্রাম ছিল এখন ক্রেভ ছিল সুপার কম্পিউটার যেটি দ্বারা নির্মিত হয়েছিল এবং এগুলি অনেক দীর্ঘ সময় ধরে খুব দ্রুত যন্ত্র ছিল সব থেকে শ্রেষ্ঠ এবং দ্রুত যন্ত্র ছিল ক্রেভ মেশিন এবং ক্রেভ ব্লিত্জ সেই যন্ত্র গুলির উপর প্রোগ্রাম রানিং করেন এটি 5 0 স্কোর নিয়ে এই স্টেট চ্যাম্পিয়নশিপটি জিতে গেছিল যার অর্থ হল এটি সব গেম গুলি জিতে গেছিল সুতরাং তাদের পরিবারের মধ্যে চেস রেটিং 2258 এর সাথে পারফরমেন্স রেটিং ছিল যেটি যথেষ্ট ভালো এবং এটি ছিল প্রথম প্রোগ্রাম যেটি হিউমান মাস্টার হয়েছিল সেই সময়ে মানুষেরা দাবা খেলার জন্য বিশেষ উদ্দ্যেশের হার্ডওয়্যার এ বিনিয়োগ করতেন সুতরাং উদাহরনস্বরুপ হাই টেক যেটি 1988 তে এই সময়ে তৈরী হয়েছিল যার 64 টি প্রসেসর ছিল প্রত্যেকটি চেস বোর্ড এর জন্য এক একটি প্রসেসর এবং এই ধরনের জিনিস সুতরাং কেন থমসন এর একটি হার্ডওয়্যার চেস ছিল এবং সেই সময়েই ডিপ থট নামের একটি প্রোগ্রামও ছিল তিনি পূর্ব চেস চ্যাম্পিয়ন টনি মাইলস এর সাথে প্রথম স্থান টি ভাগ করে নেন আধিপত্যে থাকা মিখাইল টাল এর সাথে নয় সুতরাং ডিপ থট হল একটি নাম এটি কাউকে কিছু মনে করাচ্ছে কি ছাত্র তিনি ছায়াপথে যাওয়ার জন্য পথ দেখান সুতরাং নামটি সেখান থেকে নেওয়া এটি 1989 তে গ্যারি কাসপারভ এর কাছে দুটি গেম এ পরাজিত হয় এবং এর পরে যন্ত্রের বিজয়ের বছর গুলি শুরু হয় 1992 এ একটি মাইক্রো কম্পিউটার প্রোগ্রাম প্রধান ফ্রেম এর সুপার কম্পিউটার এর বিরুদ্ধে একটি চেস চ্যাম্পিয়নশিপ জেতে আসলে চেস জিনিয়াস নামের একটি প্রোগ্রাম কাসপারভ কে পরাজিত করে 1996 এ ডিপ ব্লু নামের একটি প্রোগ্রাম যেটি আইবিএম এ তৈরী করা হয়েছিল কাসপারভের থেকে পরাজিত হয়েছিল 1997 এ এটি একটি 6 গেম ম্যাচ এ কাসপারভ কে পরাজিত করে এবং এর সৃষ্টিকর্তা বা উদ্ভাবক দের ফ্রেডকিন পুরস্কার দিয়ে যার কথা কিছু ক্ষণ আগে উল্লেখ করা হয়েছে তাদের সম্মাnatural নিত করা হয়েছিল এর পরে মানুষ খেলোয়াড়েরা ক্রমাগত পরাজিত হচ্ছিল ক্রামনিক ডিপ ফ্রিত্জ নামক একটি প্রোগ্রামের সাথে 8টি গেম ড্র করে এর পরে হাইড্রা নামের একটি প্রোগ্রাম আদম 55 Adam 55কে 05 এ পরাজিত করে যার অর্থ হল আদম শুধুমাত্র একটি গেম খেলতে পেরে ছিল পরে ক্রামনিক দুটি ডিপ ফ্রিত্জ গেম হেরে যায় এবং এখনের দিনে মানব খেলোয়াড় দের এটি রুটিন হয়ে গেছে নিজেদের দাবা খেলার কৌশল তৈরী করার জন্য যন্ত্রের থেকে অনবরত সাহায্য নেওয়া এমন কী ভারতের বিশ্বনাথান আনন্দও সুতরাং 2010 এ আমরা এখানে একটি উল্লেখ পাই টোপালভ মূলত সুপার কম্পিউটার ব্লু জিন এর সাথে বিবাদ করে তৈরী করে সুতরাং চলো আমরা সাধারণ এআই তে আরো এগিয়ে যাই এবং দেখি যে ডার্ট মাউথ সম্মেলন এর পর থেকে কী ঘটেছে আমরা আবার মূল প্রশ্নে মূলত ফিরে আসি তার আগে আমরা এই বিষয়গুলি কে একবার দ্রুত দেখে নি আমরা ইতিমধ্যেই সাইমন এবং নেবেল এর দ্বারা সমাধান করা সাধারণ সমস্যা গুলির কথা উল্লেখ করেছি এর পরে বাক্য গঠন সংক্রান্ত গঠন গুলির উপর জানা বই গুলি যে গুলি ন্যাচারাল লাঙ্গুয়েজ এর ক্ষেত্রে খুবই প্রভাবশালী ছিল ম্যাককার্থে এই সূচী টির সূচনা করেন এবং জ্যামিতির উপপাদ্যের জন্য প্রোগ্রাম লেখেন এটি পিএইচডি র একটি অংশ ছিল সুতরাং তোমরা কয়েকটি ব্যক্তির তালিকা দেখতে পারবে যাদের পিএইচডি র কাজ গুলি এআই তে বিশেষ বৈশিষ্ট্যের কাজ হিসাবে দেখা দেয় সুতরাং এটি মূলত এখানে বসে থাকা কিছু পিএইচডি র ছাত্রদের কাছে প্রেরণার মত সুতরাং মিনসকি এবং ম্যাককার্থে 59 এ এআই এর গবেষনাগারটি স্থাপিত করেন পারসেপট্রন তৈরী করেন পারসেপট্রন হল নেবেল নেটওয়ার্ক এর একমাত্র বিন্যাস যেটির এই শেখার ক্ষমতাটি ছিল সুতরাং নেবেল নেটওয়ার্ক ছিল সেই প্রোগ্রাম যেটি শেখার এই মূল ধারণা বা তারা যাকে প্রশিক্ষণ বলে তা অর্জন করছিল তুমি একটি সিস্টেমকে একটি প্যাটার্ন দেখাও এবং সে সেটি মনে রাখতে শিখে যায় স্যামুয়েল এর প্রোগ্রাম Samuel's program সব থেকে ভালো খেলোয়াড় দের পরাজিত করে মানুষ সেই সময়ে মেশিন ট্রান্সলেশন নিয়ে কথা বলতে শুরু করে কিন্তু বলেছিলেন যে মেশিন ট্রান্সলেশন এমন কিছু নয় যা আমরা সহজে করতে পারি যেটি আসলে কিছুটি সত্যি এই পূর্ব 60 এর দশকে প্রথম শিল্প রোবট আসতে শুরু করে এবং হেনটেকা জ্ঞান এবং বিশ্বাসের উপর তার প্রথম প্রভাবশালী বইটি লেখেন যেটি কথা বলে যে কিভাবে মানুষ যা জানে তা নিয়ে তোমরা রীতি অনুসারে যুক্তি করতে পারো সুতরাং আমি কিছু জানি তুমি কিছু জানো এই ধরনের জিনিস ক্রিপকে এই ধরনের যুক্তির জন্য একটি আনুষ্ঠানিক মডেল যাকে ক্রিপকে গঠন বলা হয় তা তৈরী করেন ক্যাড এ এবং সাদার ল্যান এ অগ্রগতি দেখা গিয়েছিল কুলিয়ান সেমান্টিক নেটস নামক প্রোগ্রামটি লেখেন এম আই টি তেকুনো র পার্সেল kuno's parcelকে এই জনপ্রিয় বাক্য সময় তীরের মত উড়ে যায় দ্বারা পরীক্ষা করা হয়েছিল সুতরাং আমি তোমাদের কে এই বাক্যটিকে দেখার তাড়না দেব এবং এটিকে পার্স করতে বলব কিন্তু আমাদের মানুষ দের সাথে একটি বিষয় হল যে আমরা বাক্যের একটি অংশে যাওয়ার চেষ্টা করি কারণ আমরা এবং যা বলা হয়েছে যে মূলত এই বিশ্ব সম্পর্কে কিছু ধারণা সম্বন্ধে পূর্বেই অবহিত হয়ে আছি সুতরাং আমরা যখন সময় তীরের মত উড়ে যায় এই ধরনের কোনো বাক্য শুনি তখন আমরা ভাবতেও পারিনা যে সময় খুব দ্রুত গতিতে যাচ্ছে এটি ছাড়া এর মূলত অন্য কোনো অর্থ হতে পারে কিন্তু একটি যন্ত্র এর কাছে যা কোনো পূর্ব ধারণা নিয়ে পক্ষপাত দুষ্ট নয় এটির অন্য অর্থও থাকতে পারে সুতরাং এটি একটি দ্ব্যর্থক বাক্য যদি তুমি এটির দিকে মৌলিক দৃষ্টিকোণ থেকে ভাব তাহলে এটির অন্য অর্থও হতে পারে এবং শব্দেরও অন্য অর্থ হতে পারে সুতরাং ন্যাচারাল লাঙ্গুয়েজ প্রসেসিং এর সমস্যাগুলির মধ্যে একটি হল যে আমাদের ভাষাটি অত্যন্ত ধনী আর আমরা এই একই কথা বিভিন্ন ভবে বলতে পারি কিন্তু বিপরীতক্রমে আমরা যা বলছি তার মূলত বিভিন্ন অর্থ হতে পারে তোমাদের জন্য এটি রাজনীতিবিদ দের জন্য খুবই কার্যকরী কারণ তারা কিছু বলেন তার পরে তারা বলেন যে আমি এটি অন্য অর্থে বলেছিলাম বা মূলত তোমরা আমাকে প্রসঙ্গের বাইরে রাখছ বা এই ধরনের জিনিস সুতরাং সময় তীরের বেগে উড়ে যায় এই বাক্যটিতে আমি অন্য অর্থ গুলি প্রথমে খুঁজে দেখার চেষ্টা করব সুতরাং ওয়েব এ যাও এবং দেখো যে পূর্বের গঠন গুলি কী ছিল সুতরাং যখন তিনি পূর্বের গঠন বলছেন তার অর্থ হল এই সাবজেক্ট অবজেক্ট এবং নাউন ফ্রেস এবং মূলত এই ধরনের বিষয় গুলি সুতরাং এটি সময় বিশেষণ বা একটি ক্রিয়া তোমরা মূলত এই ধরনের কিছু বিকল্পকে দেখতে পারো ওই সময়ের একটি খুব প্রভাবশালী বই এর অল কমপিউটারস এন্ড থটস কিছু প্রোগ্রাম ছিল করার জন্য আমরা জ্যামিতির জন্য প্রোগ্রাম দেখেছি তার পরে এর বীজগনিতের জন্য প্রোগ্রাম দেখেছি একটি প্রোগ্রাম যা মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরী তুমি এই সব জিনিস গুলিকে একত্র করে এই সিস্টেমটি নির্মাণ করতে পার যেটি তোমরা জানো আমরা কাউকে বীজগণিত বা জ্যামিতি এবং এই ধরনের কিছু পড়াতে পারি 65 তে অ্যালেন রবিনসন উপপাদ্য প্রমাণের পদ্ধতি বলে এই পদ্ধতি টির সূচনা করেছিলেন যেটি উপপাদ্য প্রমাণ করার এই সমগ্র ধারণাতে বিপ্লব এনেছিল উপপাদ্য় প্রমাণ বলতে আমরা সেই সব বিষয় গুলিকে বুঝি যেটি এল টি বা লজিক তত্ত্ব করছিল এটি বলে যে প্রদত্ত উপপাদ্য ব্যবহারের একটি সেট পূর্বানুমানের একটি সেট থেকে মূলত কী জিনিস তুমি প্রমাণ করতে পারো এবং অন্যান্য উন্নয়ন গুলিও ছিল হার্বার্ট সাইমন 1965 তে পূর্বাভাস দিয়েছিলেন যে 1985 পর্যন্ত মানুষ মূলত যা করতে পারে যন্ত্রও সেই কাজ করতে পারবে আমরা আশাবাদী ব্যক্তিদের দেখেছি আমরা অ্যালেন টিউরিং কে দেখেছি তিনিও বলেছিলেন যে মূলত 2000 পর্যন্ত টিউরিং পরীক্ষাটি গৃহিত হবে এর মধ্যে কোনটাই ঘটেনি সুতরাং সেই সময়েই হার্বার্ট উল্লেখ করেছিলেন আবার তর্ক করেছিলেন আমরা পূর্বে 1967 তে এলিজা কে দেখেছি যে দাবায় একটি চেস প্রোগ্রাম দ্বারা পরাজিত হয়েছিল ডেনড্রন নামের এই প্রোগ্রাম টিও ছিল যেটি এ আই এর পূর্ব সফলতা গুলির মধ্যে একটি ছিল যেটি আমাদের জন্য রাসায়নিক বিশ্লেষণ করতে পারত সুতরাং এই মুহুর্তে আমরা এর বিস্তারিত আলোচনায় যাব না কিন্তু এই কোর্স এর পরের দিকে আমরা দেখব যে ডেনড্রন কী করেছিল কিন্তু এটি একটি দক্ষ স্তরের রসায়নবিদের মত কাজ করত এর পরে ছিল মোসেস যেটি এ আই তে প্রতীক যুক্তির উপর কাজ করেছিল যেটি মূলত খুব প্রচলিত ছিল সকলে কিছু না কিছু প্রতীকী সংহত প্যাকেজ ব্যবহার করত যেমন ম্যাট ল্যাব ম্যাক্সিমা এবং এই ধরনের প্যাকেজ গুলি প্রথম রোবট শ্যাকি এস আর আই অর্থাৎ স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট এর SRI's stand for Stanford research instituteসামনে আসে মিনসকি এবং প্যাপার পারসেপট্রন এর উপরে এই বইটি লেখেন পারসেপট্রন বলতে আমরা বোঝাই যে তাদের একটিমাত্র নিউট্রন আছে মিনসকি এবং প্যাপার যা বলেছিলেন যে এই পারসেপট্রন শুধুমাত্র মূলত নির্দিষ্ট কিছু প্রকারের প্যাটার্ন কে স্বীকৃতি দেওয়াতে সীমাবদ্ধ থাকে এবং একটি ব্যক্তি যে প্রকারের প্যাটার্ন গঠন করতে পারে সেটি হল রৈখিক ভাবে ভিন্ন প্যাটার্ন এর জন্য যার অর্থ হল তোমরা যদি এটিকে কোনো স্থানে ফেলতে পার ধর কোনো দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানে এর পরে তুমি একটি সোজা রেখা টানতে পারো যেটি বলবে যে এই রেখার একটি ধার হল ক্লাস এ এবং অনি ধারটি হন ক্লাস বি সুতরাং এই প্যাটার্ন গুলিকে বলা হয় রৈখিক ভাবে ভিন্ন প্যাটার্ন প্যাটার্ন এবং মিনসকি আর প্যাপারড যা দেখিয়েছেন যে উপলব্ধি এটাই করতে পারে এবং এটি বলা হত যে এই নেবেল নেটওয়ার্ক এর দক্ষ গবেষণাটি অতটা জনপ্রিয় ছিল না 80 র মধ্য দশক অবধি অন্তত ছিল না লোকেরা নেবেল নেটওয়ার্ক এ উত্সাহ দেখাতে শুরু করে এই সময়েই তারা বুঝতে পারলেন যে বহুতল নেবেল নেটওয়ার্কে এই সীমাবদ্ধতা নেই তারা বুঝতে পারলেন যে তারা শুধুমাত্র রৈখিক পৃথকতা গুলিতে এটাকে সীমাবদ্ধ রাখেননি সুতরাং 69 এর দশকে মূলত এটাই ঘটেছিল সুতরাং স্রাঁক এই প্রাসঙ্গিক নির্ভরতার তত্ত্বটির কথা বলেছিলেন ম্যাককারথে মূলত গঠন গত সমস্যা টির কথা বলেছিলেন গঠন গত সমস্যাটি বলে যে যদি তুমি একটি বিশ্বের উল্লেখ করছ এবং এই বিশ্বের একটি পরিবর্তন নিয়ে তুমি যুক্তি তর্ক করছ তুমি কিভাবে জানবে যে কোনটি মূলত একটি পরিবর্তন নয় সুতরাং যদি কিছু সত্যি হয়ে থাকে যদি আমার ঘড়িটি এই টেবিলে পড়ে থাকে এবং আমি যদি কিছুক্ষণের জন্য ওই দিকে দেখি এবং তারপর আবার এদিকে তাকিয়ে এই ঘড়ি টিকে দেখি অবশ্যই আমি দেখব যে সেটি এখনো সেখানেই আছে কিন্তু এই কারণ সিস্টেমে 2 ঘন্টা পরেও কী ঘড়ি টি সেখানেই থাকবে অবশ্যই তাদের কাছে একটি আলাদা উদাহরণ ছিল একটি গুলি ভর্তি বন্দুকের কিন্তু আমরা সেখানে এই মুহুর্তে যাব না সুতরাং অন্য বিষয় গুলি কী ছিল সেটি আমাকে বলতে দাও যে নিলসন এবং ফিকেসব স্ট্রিপ নামের এই পরিকল্পনার সিস্টেমটি প্রকাশ করেন আমরা এই কোর্স এ পরের দিকে একটি স্ট্রিপ দেখব এবং উইনো গ্রাড বলে এই প্রোগ্রাম টি লিখেছিলেন যেটি একটি সীমিত ডোমেইন এ পার্শ্বীয় ভাষার কথোপকথনটি করতে পারে যেটি ব্লক জগতের ডোমেইন সুতরাং এটি একটি ব্যক্তির সাথে নির্দেশ নিয়ে কথা বলতে পারে এবং এই ধরনের কাজ করতে পারে সুতরাং তোমরা নেট এ দেখতে পার সুতরাং তোমরা সবুজ ব্লক টি তুলে নাও বা লাল টির উপর নামিয়ে রাখো এই ধরনের জিনিস বলতে পারো এবং এটি তা করতে পারবে এটি তুমি যা বলছ সেটি বুঝবে এবং করবে এই অর্থে এটি এই কাজটি করার জন্য মূলত একটি পরিকল্পনা তৈরী করবে যেটি যথেষ্ট উত্সাহব্যঞ্জক সেই সময়ে লগ এর জন্য এই ভাষাটি ফ্রেন্চ প্যান এর তৈরী একটি যন্ত্র ছিল এবং পরিকল্পনার উপর আরো কিছু কাজ করা হয়েছিল যেমন উদাহরণস্বরূপ মূলত অ্যাপ স্ট্রিপ গুলি সুতরাং এখানে আমরা শ্যাকে র ছবিটি দেখতে পারছি এটি ছিল প্রথম নির্মিত স্বয়ং চালিত রোবট যেটি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারত সতরাং এটি ছিল এস আর আই দ্বারা কৃত যেটি হল স্টানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট এবং এটি কিছু সীমিত কাজ করতে পারত যেমন ডোস খোলা এবং প্লাগ ঢোকানো বা নিজেকে চার্জ করা মূলত এই ধরনের জিনিস সুতরাং স্টানফোর্ড ছিল এই ধরনের ক্রিয়াকলাপ এর হটস্পট নিলসন এবং অন্যান্য ব্যক্তি দের মত শ্যাকে র মর্মর শব্দের সাথে জদিত আরেকটি নাম হল ম্যাককারথে কিন্তু আমরা তাদের সাথে এগোলে দেখব যে নক্ষত্র এবং স্ট্রিপ এবং দৃশ্যমানতা গ্রাফ আর সংঘর্ষণ নির্ধারণ এই সব কিছুই সময়ে আলোচনা করা হয়েছিল সুতরাং চলো এগোনো যাক অতএব পূর্ব সত্তরের দশকে স্কাঁক এবং আবেল্সন স্ক্রিপ্ট এর ধারণাটি র সূচনা করেন এটি যদি তোমরা বুঝতে চাও তাহলে এটি মনে রেখো যে কান্ট বলেছিলেন আমরা এই বিশ্বকে একটি পূর্ব নির্ধারিত অবরোহী র ক্ষেত্রে উপলব্ধি করি এই অবরোহী গুলি কি কি স্কাঁক এবং আবেল্সন বলেন এগুলি স্ক্রিপ্ট এর মত সুতরাং এটি একটি সিনেমার স্ক্রিপ্ট এর মত যখন তোমরা অভিনয় কর একটি স্ক্রিপ্ট অনুসরণ করে কর সুতরাং যদি তোমরা দেখো তাহলে দেখবে তিনি মূলত রেঁস্তরা র উদাহরণটি ব্যবহার করেছেন সুতরাং তুমি যখন একটি রেঁস্তরায় যাও তখন তুমি মূলত একটি স্ক্রিপ্ট অনুসরণ করছ সুতরাং এই ব্যাপার গুলি সাধারণত এই রকম যে যদি তুমি শোনো যে কেউ রেঁস্তরা তে যাচ্ছে তাহলে তুমি এই গল্পটি বুঝতে পারবে মূলত যদি তোমার মাথায় কোনো স্ক্রিপ্ট থাকে সুতরাং এটি হল স্ক্রিপ্ট এর ধারণা আমরা ইতিমধ্যে ডেনড্রন এর কথা বলেছি অন্য আরেকটি সফলতা হল মাইসন এটি ছিল একটি নিয়ম ভিত্তিক যাকে লোক দক্ষ সিস্টেম বলে থাকে দক্ষ সিস্টেম বলতে তারা এমন একটি সিস্টেম কে বুঝিয়েছিলেন যেটি একজন দক্ষ ব্যক্তির মত জ্ঞানকে ধরে রাখতে পারে সাধারণত একটি নিয়মের রূপে আমরা এই কোর্স এর পরের দিকে এটি দেখব এবং এটি মূলত একটি দক্ষ স্তরে প্রদর্শন করত সুতরাং মাইসিন একটি প্রোগ্রাম ছিল যেটি মূলত চিকিত্সা জনিত রোগ নির্ণয় করত মিনস্কি এটির গঠন নিয়ে কথা বলেন ডেনড্রন এর একটি উন্নত ভার্সন advanced version যার কিছু শেখার ক্ষমতা আছে এখানে কিছু আরো পরিকল্পনার সিস্টেম ছিল ভিসুয়াল উপস্থাপনার উপর অনেক কাজ ছিল মেটাল লেভেল যুক্তি এর ক্ষমতা উদাহরণস্বরূপ রান্দাল দাভিস Randall Davis আমরা এখানে আরেকটি পিএইচডি র তত্ত্বের কথা পড়ছি তার এ এম নামের একটি প্রোগ্রাম ছিল এ এম এর অর্থ হল অ্যাপ্লায়েড মাথেমেটিসিয়ান এটি যথেষ্ট আলোড়ন তুলেছিল মূলত যখন এটি প্রথম প্রকাশিত হয় সুতরাং তুমি যদি এর কিছু পেপার গুলি দেখো যা এ এম নিয়ে কথা বলেছে এটি ছিল একটি প্রোগ্রাম যা রান্দাল দাবি করেছিলেন যে এটি গাণিতিক আবিষ্কার করতে পারে অর্থাৎ এটিতে তুমি মূল ধারণাগুলি দাও এবং এটি নতুন কিছু শিখবে সুতরাং মৌলিক সংখ্যার মত ধারণাগুলি মৌলিক সংখ্যার ধারণা অ্যালগরিদম এ মৌলিক সংখ্যা খোঁজা বা অন্য কিছু নয় মৌলিক সংখ্যা বলে কিছু আছে এই ধারণাটি কী তিনি দাবি করেছিলেন যে তার প্রোগ্রাম শিখতে পারে এবং মূলত তার বিষয়টি আগের দিকে অনুসন্ধান মূলক ছিল যেটি একটি প্রকারের চূড়ান্ত পর্যায়ে যায় এবং এরকম একটি চূড়ান্ত পর্যায় হল একটি প্যাটার্ন সংখ্যার কতগুলি সংখ্যক যন্ত্র থাকতে পারে সুতরাং একটি চূড়ান্ত পর্যায় মূলত দুটি তুমি একটি যন্ত্র সম্পর্কে না জানলে এবং যেটি নিজে এক সংখ্যক বলে গণ্য করছে তুমি দুটি যন্ত্র পেতে পারো না সুতরাং সব থেকে ছোটো সংখ্যাটি হল 2 সুতরাং এই সংখ্যা গুলি মজাদার সুতরাং রান্দাল দাবি করে ছিলেন যে তার প্রোগ্রাম টি এগুলো করছিল কিন্তু এটা কী কখনো হয়েছে যে লোকে কয়েকটি সেট এর জন্য প্রচুর জিনিস তার শেখার প্রোগ্রামে মূলত স্বয়ং এনকোডেড হয়েছিল সুতরাং এই বিষয়টি নিয়ে মূলত আমাদের নিশ্চিত হতে হবে এখন আমরা একটি প্রোগ্রাম লিখছি এবং আমাদের জ্ঞান টিকে সেখানে স্থাপন করছি যার মধ্যে কিছু জ্ঞান প্রোগ্রামে নিহিত আছে এবং এর পরে আমরা বলছি যে এই সিস্টেমটি ওই জ্ঞানটিকে আবিষ্কার করেছে সুতরাং দক্ষ সিস্টেমের কথা বললে প্রসপেকটার বলে একটি সিস্টেমের কথা আসে যেটি এসআরআই তে প্রাকৃতিক জগতের অন্বেষণ এর জন্য নির্মাণ করা হয়েছিল এটি ওয়াশিংটন রাজ্যের এর কিছু অজানা নিক্ষিপ্ত বস্তু খুঁজে পেয়েছিল সুতরাং মিশেল যা ভার্সন স্পেস এর ধারণাটি কে এবং ইত্যাদি বর্ণনা করেছিল যা এই ধরনের কিছু বিষয়কে বিবৃত করেছিল এবং তোমরা এটিকে এই স্লাইড গুলি থেকে প্রায়ই উইকিপিডিয়া র পেজ এ মূলত দেখতে পাও আমি এর মধ্যে থেকে কয়েকটি নতুন জিনিসের উল্লেখ করতে চাই যা ঘটছে সুতরাং একটি নতুন জিনিস যা এই সময়ে চারিদিকে ঘটছে সেটি হল মূলত স্ব চালিত বাহন তোমার কী একটি গাড়ি আছে যেটি নিজেকে চালাতে পারে সুতরাং পূর্বে 1980তে মানুষ এমন একটি গাড়ি নির্মাণ করছিল যেটি রাস্তায় নিজেকে চালাতে পারে অত্যন্ত অতুলনীয় প্রথম গাড়িটি তৈরী হয়ে গিয়েছিল এর পরে দক্ষ সিস্টেমটি একটি বাজারে নিজেকে চালনা করেছিল এক্সপ্যান্ড বলে অন্য আরেকটি দক্ষ সিস্টেম ভ্যাট সিস্টেম টি কনফিগার করার জন্য তৈরী করেছিল ত্রৈধ এ আই সম্মেলন সিরিজ শুরু করেছিল এই ডিজাইনেযে সংযোগ যন্ত্রটি অন্য যন্ত্রের হাজার রকমের প্রণালীকে আমাদের মস্তিস্কের মত একসাথে সংযুক্ত করার জন্য তৈরী করা হয়েছিল সেটি সাধারণ একত্র সংযুক্ত প্রসেসিং ইউনিট সুতরাং একটি উত্সাহব্যঞ্জক ব্যাপার হল অধ্যাপক হ্যারল্ড কোহেন যিনি এখনো জীবিত তার দ্বারা সৃষ্ট আরন নামের এই প্রোগ্রামটি আঁকতে পারে সুতরাং যে আঁকাটি আমরা এখানে দেখছি এটি একটি প্রোগ্রাম দ্বারা সৃষ্টি হয়েছে এবং যখন তোমরা বলছ সৃষ্টি হয়েছে তার অর্থ হল এটি কল্পনা করা হয়েছে এবং আঁকা হয়েছে এটি এরকম নয় যে কেউ প্রোগ্রাম টিকে বলেছে যে মানুষটি আঁক বা এরকম কিছু সিস্টেম টি এই সমস্ত জিনিস টিকে নিজে এঁকেছে এবং তোমরা যদি আরন বলে ওয়েব এ দেখো তাহলে তোমরা তার স্পিন এর পুরো একটি গ্যালারি দেখতে পাবে মূলত তার আঁকা ছবি গুলি সে অ্যালেন কে আমার বই এর কভার আঁকানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু অধ্যাপক জানতেন যে এটি আর সক্রিয় নেই সুতরাং কিছু কাজ এবং 1990 এর টিডি গাম্মন বলে এই গেম যেটি ওয়েন ফোর্সমিয়াত লার্নিং এই কৌশল ব্যবহার করে নাবিকের খেলাটি খেলেছিল এটি এই মুহুর্তে ডিপার্টমেন্ট এর কোর্স এ পড়ানো হচ্ছে বীট মূলত ওয়েজ ম্যান এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সুতরাং যা বলা হয় যে এই দুটি রোবট গাড়ি 94 95 এ ছিল তুমি যদি 9495 দেখো তাহলে দেখবে যে আমাদের কাছে রোবট রোবট চালিত গাড়ি ছিল যা নিজেদের কে চালাতে পারত সুতরাং এখানে এই যে গাড়িটি যেটি মূলত একটি মানুষকে নিয়ে মিউনিক থেকে কোপেনহাগেন পর্যন্ত নিজে নিজে এসেছিল তুমি গাড়ি চালাচ্ছ বেগ বাড়াচ্ছ অন্য গাড়ি কে এড়িয়ে যাচ্ছ ইত্যাদি এবং এটি ইতিমধ্যেই দেখা হয়েছে যে 97 এর ডিপ ব্লু কাসপারভ কে হারিয়ে দিয়েছিল দ্য রোবোকপ টু এন আমেন্ত একটি ফুটবল টুর্নামেন্ট হিসাবে শুরু হয়েছিল এই ফারবি যাকে তোমরা দেখতে পাচ্ছ এর মতন রোবটিক খেলনা টাইগার ইলেকট্রনিক এদের দেখা গেল সুতরাং এই খেলনা ফারবি তোমার ভাষা শিখে নিতে পারবে তুমি একে শেখাতে পারব যে এই গুলি কিভাবে বলতে হয় সনি এই এ আই বি ও কে কে শুরু করে এ আই বি ও একটি ছোট কুকুরের মতন রোবট যা তোমরা নিচের থেকে ডান দিকের এই ছবিতে দেখতে পারছ সুতরাং এখানে এই ছোটো কুকুরের মত বস্তু গুলি দেখতে পারছ এ গুলি হল সনি এ আই বি ও রোবট যেগুলি খুব শক্তিশালী ছিল এই ছবিতে এরা রোবোকপ ফুটবল টুর্নামেন্ট এ অংশগ্রহন করেছিল সুতরাং তোমরা একটি কমলা রঙের বল দেখতে পারছ এর পরে তুমি ধারের দিকে কিছু প্রমাণিত মানবতার রোবট ঝুলন্ত অবস্থায় দেখছ সুতরাং তোমরা এই ছবিটি দেখতে পারছ এটি কিসমেট নামক একটি রোবট এর এটি এম আই টি র একটি পি এইচ ডি র একটি তাত্ত্বালোচনা একটি রোবট যেটি আবেগ প্রকাশ করে সুতরাং তোমরা আবার যদি ওয়েব এ যাও এবং কিসমাশিভেল্স বলে খোঁজ তাহলে তুমি সেথিয়া রভিডিও গুলি দেখতে পাবে যেখানে সে এই রোবট টির সাথে কথা বলছে এবং রোবট টি হাসছে এবং সিস্টেম এ সব রকমের মানব আবেগ প্রকাশ করছে এই ভাষা ওয়েব অ্যান্টোলজি ভাষাটি প্রমিত হয়েছিল আদারপা পুরস্কার স্বরূপ একটি বিশাল চ্যালেঞ্জ শুরু করে হন্ডা এই আসিমো নামক এই হাঁটু সমান রোবট টি তৈরী করে যেটি মানুষের কাজ করতে পারে সুতরাং এরকম দু পেয়ে প্রাণী যেটি হাঁটতে পারে ভারসাম্য রেখে এবং এইভাবে চিন্তা করতে পারে এটি তৈরী করা সহজ সমস্যা নয় এবং এটি খুব জনপ্রিয় হয়েছিল রেকমেনডেশান সিস্টেম টি চালু হতে শুরু করে যেমন আমাজন রেকমেনডেশান যদি তোমরা আমাজন বা ফ্লিপ্কার্ট এ যাও এবং তুমি ওই বইটি দেখো কিছুক্ষণের মধ্যেই তুমি সুপারিশ গুলি দেখো যে অন্য লোকেরাও এটি কিনেছে এবং এই ভাবে চিন্তা করছে কোলাবরেটিভ ফিল্টারিং তাদের জন্য যারা গতকাল এর নান স্টক এ উপস্থিত ছিলে না তিনি ফিল্টারিং রেকমেনডেশান সিস্টেমের এর কোলাবোরেট এর কথা বলেছিলেন যখন 2006 এ আরেকটি ডার্ট মাউথ সম্মেলন এ এআই মূলত আগামী 50 বছরে কী হতে চলেছে তা নিয়ে কথা বলেছিলেন চেকার্স চেকার্স এর গেম একটি স্লট ছিল স্লট বলতে তুমি কী বোঝাও ঠিক সমাধানের মাধ্যম হিসাবে যে যদি দুটি স্থানই ভালো ভাবে খেলছে তাহলে আমরা তোমাদের বলতে পারব এর ফলাফল মূলত কী হতে পারে সুতরাং আমরা এটি ক্রস এবং নোটস এর মত ছোটো গেম গুলির জন্য এটা করতে পারি এটিকে একটি টিকটাক বলা হয়ে থাকে কিন্তু চেকার এর ক্ষেত্রে এটি মূলত সম্প্রতি দামী কম্পিউটিং ব্যবহার করে করা হয়েছিল সসুতরাং আমরা জানি যে চেকার একটি আঁকা গেম কিম্বা এটি উইন্ড দ্বারা প্রদত্ত আমরা সেটা জানি না এর পর খুব সম্প্রতি ওয়াটসন বলে একটি ধারণার প্রোগ্রাম জিওপারডি নামক এই গেম টিতে অংশগ্রহণ করে যেটি ওয়েভ ডিডস কে মূলত এই গেম এর বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে দেখে সুতরাং জিওপারডে হল সেই প্রোগ্রাম যাতে আমাদের প্রচুর সাধারণ জ্ঞান থাকা চাই ভৌগলিক জ্ঞান এবং এই রকমের জিনিস সুতরাং এই প্রোগ্রাম এই সমস্ত জ্ঞানকে অক্ষ প্রদান করে এবং এটি মূলত মানুষের থেকে ভালো খেলতে পারে এবং আমরা গত সপ্তাহে উল্লেখ করেছি যে কেরোব নামের এই রোবট যেটি ডেভিড লেভি র এটি মূলত মানুষের কাছে মানুষের সঙ্গীর বিষয়ে কথা বলছিল সুতরাং এই রোবট টি তাকে গত সপ্তাহে জাপানী মহাকাশ সংস্থা র দ্বারা স্পেস এ কথা বলছিল এবং এটি হল মানুষ এর একটি মানব নভশ্চরের একটি মানব সঙ্গী আছে যেটি মূলত নভেম্বর এ অনুসরণ করবে সুতরাং বিগত 50 বছর ধরে যা ঘটেছে এটি তার একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে থামব এবং পরের দিন আমরা যেটি অনুসরণ করব সেটি হল মন কি এই প্রশ্নে ফিরে আসা সুতরাং সেটি মূলত আমাদের আজকের এই ভূমিকার শেষ অংশ